অতএব এবার আমরা সারফেস ও ভলিউম ইন্টিগ্রাল এরমধ্যে একটি তুলনা করুন আমাদের প্রবলেমটি কিন্তু একই রয়ে গেছে অর্থাৎ একটি বস্তু V2 এখানে আছে ও আরেকটি V1 আছে যেটি আমাদের কারেন্ট সোর্স I আমরা সারফেস অ্যাপ্রচ দিয়ে শুরু করবো I আমরা আগে যেগুলো করে এসেছি সেগুলি আর পুনরাবৃত্তি ঘটাবো না I আমাদের খালি এটুকুই ধারণা দিয়ে বোঝার আছে যে দেরিভেশন এর সাথে রেখা দুটি কোন দিকে অপসারণ করছে I তাই প্রথমে আমরা প্রত্যেকটি স্থানের জন্য হেলমন্ট সমীকরণটি লিখব I তাই প্রত্যেকটি স্থান এর জন্য আমরা লিখতে পারি হেলমল্টজ সমীকরণ ছাড়াও আমাদের প্রত্যেকটি এলাকার জন্য গৃন্স ফাংশন টি লিখতে হবে অতএব এই দুটি সমীকরণ নিয়ে আমরা এবার কি করতে চাই আমরা একটি সাথে 1g গুন করব ও আরেকটি সাথে ϕ গুন করব এবং দুটি কে বিয়োগ করবো কিন্তু কোন অবস্থাতে আমরা 1 নম্বর স্থানে সমীকরণ গুলিকে দুই নম্বর স্থানের সমীকরণের সাথে মিশিয়ে ফেলুন এবং পৃথকভাবে তাদের সমাধান করব আমরা ভেক্টর ক্যালকুলাস এর কিছু উপপাদ্য প্রয়োগ করব যাতে আমরা ভলিউম ইন্টিগ্রাল থেকে সারফেস ইন্টিগ্রাল এ পরিবর্তন করতে পারি I এবং এর জন্যই সারফেস S ও S ইনফিনিটি আসবে I কিন্তু S ইনফিনিটি উপর ইন্টিগ্রাল করলে সেটি উধাও হয়ে যাবে এবং খালি S এর উপর ইন্টিগ্রাল টি পড়ে থাকবে I আমরা যেহেতু বিভিন্ন রিজিওনের সমীকরণ গুলি পৃথকভাবে সমাধান করেছি আমরা S রিজিওন এর জন্য E তানজিনশিয়াল ও H তানজিনশিয়াল পাব এবং এর উপরে আমরা হাইজেন্স প্রিন্সিপাল সংযোজন করব যেকোনো স্থানে ফিল্ড টা পাওয়ার জন্য I অর্থাৎ এটি আমাদের সারফেস ইন্টিগ্রাল এর মতই দেখা যাচ্ছে এবং নতুন কিছুই নয় I অর্থাৎ আমরা যখন ভলিয়ম ইন্টিগ্রাল এর পদ্ধতিতে যাব তখন তাদের প্রথম ধাপ টি একই হবে এবং আমরা লিখতে পারবো কিন্তু এখানে উদাহরণস্বরূপ আমি দুটি সমীকরণ পেয়েছি এক একটি জায়গার জন্য I এবং এদের মধ্যে কি পার্থক্য সেটি আমায় দেখতে হবে আমাকে দেখতে হবে যে সূত্রপাতের স্থান টির মধ্যে কোন ফারাক এসেছে কিনা এবং বস্তু শহ ও বস্তু ছাড়া ভলিউম ওয়ান ও ভলিউম টু এর কি পরিস্থিতি I অতএব আমরা পাই যেখানে অতএব এটি বস্তু ছাড়া এবং এখন আমাদের কি করা উচিত আমি কারেন্ট সোর্স কে অপসরণ করলাম এবং একটি সমীকরণ পেলাম I এখন আমার কি greens ফাংশন ব্যবহার করা উচিত

হ্যাঁ একটি বিষয় আছে যে সারফেস ইন্টিগ্রাল পদ্ধতিতে k1 ও k2 দুটি ধ্রুবক তারা কোন স্বজাতি বস্তু I কিন্তু বাধ্যবাধকতা কোথায়